পূর্বে আমরা রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলির কয়েকটি সাধারণ ধারণা এবং টাস্ক শিডিয়ুলারের দিকে নজর রেখেছিলাম যা কোনও রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ আংশ এটি কোনও কার্যের সময়সীমা পূরণের প্রাথমিক দায়িত্ব গ্রহণ করে আমরা রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে রিসোর্স শেয়ারিংয়ের সমস্যার দিকেও নজর রেখেছি এবং তারপরে রিসোর্স শেয়ারিংয়ের সময় উত্থিত সমস্যাগুলি সমাধান করার জন্য প্রোটোকলগুলিতেও নজর রেখেছি রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলিতে আসতে পারে এমন কিছু সাধারণ সমস্যাগুলি এখানে আলোচনা করা হবে এরপরে আমরা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হিসাবে ইউনিক্সকে কিভাবে ব্যবহার করা যেতে পারে সেটি দেখবো আমরা ইউনিক্সকে যেমন ব্যবহার করি তাতে কী সমস্যা দেখা দিতে পারে তা নিয়ে আলোচনা করব রিয়েল টাইম প্রাওরিটি লেভেল অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ রিয়েল টাইম প্রাওরিটি লেভেলে একবার প্রোগ্রামার যখন কার্যগুলিকে অগ্রাধিকার দেয় তখন অপারেটিং সিস্টেম এটি পরিবর্তন করে না সুতরাং এগুলি স্থির প্রাওরিটি লেভেল তবে আমরা এগিয়ে যেতে যেতে দেখতে পাব যে প্রথাগত অপারেটিং সিস্টেমগুলি কার্যের অগ্রাধিকারটিকে যে কোন সময়ে পরিবর্তন করতে পারে রিয়েল টাইম টাস্ক শিড্যুলিং হল যে কোনও রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা এছাড়াও যথাযথ রিসোর্স ভাগ করে নেওয়ার প্রোটোকল ব্যবহার না করে প্রাওরিটি ইনভারশান হতে পারে এবং কার্যগুলি তাদের সময়সীমাটি মিস করতে পারে মিলি বা মাইক্রোসেকেন্ডের ক্রমগুলি অল্প কাজের জন্য ব্যবহার করা হয় যখন একটি উচ্চ অগ্রাধিকারের টাস্ক প্রস্তুত হয়ে যায় তখন নিম্ন অগ্রাধিরের কাজগুলি অবশ্যই প্রথমে খালি করা উচিত এবং এই খালি করার সময়টি মিলি বা মাইক্রোসেকেন্ডের দ্বারা প্রকাশ করা হয় ইন্টারাপ্ট ল্যাটেন্সির প্রয়োজনীয়তার জন্য যখন একবার বাধা ঘটে তখন অবশ্যই এটি স্বীকৃত হয় ইন্টারাপ্ট সার্ভিসিংটি অবশ্যই অল্প সময়ের মধ্যে ঘটে থাকে অতিরিক্ত প্রয়োজনীয়তা এবং রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলি মেমরি লকিং সমর্থন করে কারণ ভার্চুয়াল মেমরি সিস্টেমে পেজটি ব্যবহার না করা হয়ে থাকলে প্রতিস্থাপন করা হয় সুতরাং যখন পেজে ত্রুটি দেখা দেয় তখন এটি একটি দীর্ঘ সময় নিতে পারে জিটার থাকতে পারে এটি পরে আলোচনা করা হবে অপারেটিং সিস্টেমের জন্য এটি অন্যতম একটি মৌলিক প্রয়োজনীয় কারণ রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হিসাবে পরিবেশন করা মেমরি লক করার জন্য সমর্থন করা হয় এবং এই লক করা পেজ সোয়াপিং এর শিকার হবে না টাইমারগুলির জন্য সমর্থন অর্থাৎ উভয় পর্যায়ক্রমিক টাইমার এবং একটি সেট টাইমার উচ্চ নির্ভুলতা টাইমার এবং এগুলি প্রায়শই রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলি লেখার জন্য প্রয়োজন হয় এগুলি অপারেটিং সিস্টেমের দ্বারা সমর্থন করা প্রয়োজন ডেস্কের নীচে কোথায় স্থান পাওয়া যায় তার উপর ভিত্তি করে ব্লকগুলি সাজান হয় তাই রিয়েল টাইম ফাইল সিস্টেমটি প্রথাগত ফাইল সিস্টেমটিকে সমর্থন করে তারপরে যেখানে ব্লকগুলি নির্ভর করে বা যেখানে এটি ডেস্কে একটি রিয়েল টাইম ফাইল সিস্টেম অবস্থিত সেখানে ব্যাবহারের সময়টি অবিচ্ছিন্নভাবে লেখা হয় সুতরাং বাবহারের সময় অনুমানযোগ্য হয়ে যায় অতএব রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলির জন্য ডিভাইস ইন্টারফেসিংয়ের সুবিধে থাকা উচিত কারণ রিয়েল টাইম সিস্টেম কিছু সেন্সর অ্যাকিউটর ইত্যাদি অন্তর্ভুক্ত করে রাখে নতুন ধরণের সেন্সর বা অ্যাকিউটর ব্যবহার করে অপারেটিং সিস্টেমের অংশটি নতুন করে তৈরি করতে হয় না এই ডিভাইসগুলির জন্য ডিভাইস ড্রাইভারগুলি অন্তর্ভুক্ত করা হয় প্রকৃতপক্ষে এগুলি সিস্টেমটি বন্ধ করতে বা অপারেটিং সিস্টেমটি পুনরায় কম্পাইল করতে পারে না

রিয়েল টাইম প্রাওরিটি লেভেলটি একটি স্থিতিশীল অগ্রাধিকার লেভেলকে বোঝায় এটি একবার প্রোগ্রামার দ্বারা কোনও কাজকে প্রাওরিটি অর্পণ করা হলে তা পরিবর্তন করা উচিত নয় অপারেটিং সিস্টেমের প্রোগ্রামার নির্ধারিত প্রাওরিটি পরিবর্তন করা উচিত নয় অন্যদিকে গতিশীল প্রাওরিটিতে অপারেটিং সিস্টেম কাজের প্রাওরিটি লেভেল পরিবর্তন করে চলেছে সমস্ত প্রথাগত অপারেটিং সিস্টেম প্রতিবার স্লাইসের পরে কাজের অগ্রাধিকার পরিবর্তন করে চলেছে মূল কারণ অপারেটিং সিস্টেমের মাধ্যমে আউটপুট বৃদ্ধি করা যেমনটি আমরা দেখেছি যে টাস্ক শিডিয়ুলারটি যে কোনও রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ দিক তাই রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলি রেট মোনোটোনিক শিডিয়ুলার আর্লিয়েস্ত ডেডলাইন ফার্স্ট শিডিয়ুলার এবং অন্যান্য কাস্টম করা টাস্ক শিডিয়ুলারকে সমর্থন করে তুচ্ছ নয় এমন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রিসোর্স ভাগ করার জন্য সাহায্য প্রয়োজন হয় উদাহরণস্বরূপ একটি কাজের ফলাফলকে অন্য কোনও কাজে পাস করা দরকার হয় তারা এর জন্য একটি ভাগ করা মেমরি বা একটি ভাগ করা ডিভাইস ব্যবহার করতে হতে পারে যেমনটি আমরা দেখেছি প্রথাগত অপারেটিং সিস্টেমে রিসোর্স শেয়ারিংয়ের সমাধানে যা সিমাফোরটি প্রাওরিটি ইনভারশান এবং আনবাউন্দেদ প্রাওরিটি ইনভারশানের দিকে পরিচালিত করে আমরা রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটিকে প্রাওরিটি সিলিং প্রোটোকল দ্বারা সমর্থন করার প্রয়োজন দেখেছি অতএব উচ্চ অগ্রাধিকারের কার্যগুলি প্রাওরিটি ইনভার্সন সমস্যার কারণে তাদের সময়সীমাটি মিস করবে না টাস্ক প্রিএম্পশন সময়টি কম হয় এবং এটি সীমাবদ্ধ হওয়া দরকার যখন কোনও উচ্চ অগ্রাধিকারের টাস্ক প্রস্তুত হয়ে যায় তখন নিম্ন অগ্রাধিকারের টাস্কটি অবশ্যই পথ পরিবর্তন করে উচ্চ অগ্রাধিকারের টাস্কটি কয়েকটি মাইক্রোসেকেন্ডের ক্রম হিসাবে চালানো উচিত কারণ কার্যটির সময়সীমা কয়েকশো মাইক্রোসেকেন্ড রয়েছে সুতরাং টাস্ক প্রিএম্পশন সময়টি যদি কয়েকশ মাইক্রোসেকেন্ড বা বেশ কয়েকটি মিলিসেকেন্ড হয় তবে সম্ভবত কঠিন রিয়েল টাইম কাজগুলি তাদের সময়সীমাটি মিস করবে পরবর্তী বক্তৃতায় আমরা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা ইউনিক্সকে নিয়ে আলোচনা করব বড় সমস্যাটি হল ইউনিক্সে টাস্ক প্রিএম্পশন সময়টি দ্বিতীয় ক্রমে হয় যদি কোনও হার্ড রিয়েল টাইম টাস্কের ১০০ মাইক্রোসেকেন্ডের সময়সীমা থাকে তবে কার্যগুলি পূর্বের সময় নিজেই একটি সময়সীমা মিস করে থাকে প্রশ্ন উঠতে পারে ইউনিক্সের মতো প্রথাগত অপারেটিং সিস্টেমগুলি সম্পর্কে যেখানে টাস্ক প্রিএম্পশনের জন্য সময় রয়েছে প্রথাগত অপারেটিং সিস্টেমের কার্নেলটি নন প্রিএম্পটিভ নন প্রিএম্পটিভ দ্বারা বোঝানো হয় যে যখন কোনও বাধা ঘটে তখন কার্নেলটি এটি পরিবেশন করে না প্রকৃতপক্ষে কার্নেলটি যখন কার্নেল মোডে থাকে তখন এটি অক্ষম হয়ে যায় আবার প্রশ্ন ওঠে যে কার্নেলের রুটিনগুলি সম্পাদন করার সময় কার্নেলকে কেন সমস্ত বাধা নিষ্ক্রিয় করতে হবে এবং কেন এটি দ্বিতীয় হবে বৃহত প্রিএম্পশন সময়টি হল নন প্রিএম্পটিভ কার্নেল কার্নেল রুটিনগুলি সম্পাদন করার সময় কার্নেলের বাধা অক্ষম হয়ে যায় এছাড়াও রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে ইন্টারাপ্ট ল্যাটেন্সির প্রয়োজনীয়তাও রয়েছে ইন্টারাপ্ট ল্যাটেন্সির দ্বারা আমরা বোঝাতে চাইছি যে যখন কোনও বাধা ঘটে এবং সেই সময়ের মধ্যে যখন ইন্টারাপ্ট পরিষেবা রুটিন চলতে থাকে তখন সময়টি অবশ্যই ছোট এবং সীমাবদ্ধ থাকে নীচের ছবিতে একটি বিন্দুতে একটি বিঘ্ন ঘটে এই বিঘ্ন অপারেটিং সিস্টেম দ্বারা স্বীকৃত এবং তারপরে এটি কিছু কাজ করে উদাহরণস্বরূপ এগুলি একযোগে সেট সংরক্ষণ করার পরে এটি ইন্টারাপ্ট পরিষেবার রুটিন চালায় সুতরাং যে সময় এটি বাধাপ্রাপ্ত হয় বা যে সময় কোন বিন্দুতে ইন্টারাপ্ট পরিষেবা রুটিনটি শুরু হয় তখন আমরা এটিকে ইন্টারাপ্ট লেটেন্সি সময় বলে থাকি প্রথাগত অপারেটিং সিস্টেমের জন্য এই সময়টি সেকেন্ড অর্ডারের থেকে বড় তবে তারপরে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের জন্য এই সময়টি কয়েকটি মাইক্রোসেকেন্ডের ক্রমযুক্ত হওয়া উচিত এছাড়াও ইন্টারাপ্ট লেটেন্সি সময়টি অবশ্যই আগে থেকে নির্ধারিত হওয়া উচিত অর্থাৎ একবার যদি আমরা বলি যে সীমাটি ১০ মিলিসেকেন্ডের এবং কোনও ক্ষেত্রে এটি ১০ মিলিসেকেন্ডের বেশি হওয়া উচিত নয় এভাবে ইন্টারাপ্ট লেটেন্সি সময়কে সঠিকভাবে আবদ্ধ করা যায় কিন্তু তখন কেউ ভাবতে পারে যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে কীভাবে এইরকম একটি স্বল্প বিঘ্নিত ল্যাটেন্সী অর্জন করা হয় কারণ যখন একটি বিঘ্নিত পরিষেবার রুটিন চলতে থাকে তবে এটি বেশ কয়েকটি মাইক্রোসেকেন্ড নিতে পারে এবং এরই মধ্যে অন্য কোনও বাধা দেখা দিলে সমস্যা দেখা দিতে পারে তাই এটি অপেক্ষা করবে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলির মধ্যে অনেকগুলি কম ইন্টারাপ্ট লেটেন্সি অর্জন করে একটি ডিফার্ড পদ্ধতি কল হিসাবে ইন্টারাপ্ট লেটেন্সি রুটিনের বেশির ভাগ সম্পাদন করা হয় যা অন্য কোনও টাস্কের মতো চলতে থাকে নিম্ন অগ্রাধিকারযুক্ত কার্য হিসাবে এটিকে ডিফার্ড পদ্ধতি কল হিসাবে ডাকা হয় বাধাপ্রাপ্ত হওয়ার সাথে সাথে কোডটি খুব ছোট হয় যা ডিফার্ড পদ্ধতি কল তৈরি করে এবং এটি একটি সারিতে সাজান আছে আমরা এগিয়ে যেতে যেতে দেখতে পাব যে এটি হল প্রধান কৌশল যা কম ইন্টারাপ্ট লেটেন্সি অর্জন করতে ব্যবহৃত হয় যেমন ট্র্যাডিশনাল অপারেটিং সিস্টেমের জন্যই যে কেবল কার্নেলটি প্রিমিটিভ হয়ে উঠবে এমন নয় এমনকি এটি কার্নেল মোডে চলমান থাকলেও কার্নেল কোডটি কার্যকর করছে তবুও এটি কার্নেল কোডটি প্রিএম্পট করতে সক্ষম হবে এখানে আমাদের একের পর এক বাধাগুলি হ্যান্ডেল করতে সক্ষম হওয়া উচিত যেমন যখন বিঘ্নিত পরিষেবা রুটিন নিজেই চলমান থাকে তারপরে আরও বাধাগুলি স্বীকৃত হওয়া উচিত এবং এটি প্রক্রিয়া করতে সক্ষম হওয়া উচিত মেমরি পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে উদাহরণস্বরূপ ভার্চুয়াল মেমরি সিস্টেমে এবং মেমরি সুরক্ষা বৈশিষ্ট্যে আমাদের উন্নতি করার প্রয়োজন খুব অল্প এমবেডেড রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলিতে টাস্কের আকার ছোট হয় খুব অল্প কাজ থাকে এবং অপারেটিং সিস্টেমের ওভারহেড খুব ছোট হওয়া দরকার হয় এখানে অপারেটিং সিস্টেমের আকার ছোট হওয়া দরকার এটি ভার্চুয়াল মেমরি এবং মেমরি সুরক্ষা সিস্টেমগুলিকে সমর্থন করে না কোনও কাজ অনিচ্ছাকৃতভাবে অন্য কোনও কার্যের ফলাফলকে ওভাররাইট করতে পারে অন্য কোনও কার্যের কোডটি অপারেটিং সিস্টেম দ্বারা গ্যারান্টিযুক্ত হয় এর কারণ অতিরিক্ত ওভারহেডের প্রয়োজন হবে এবং আমাদের কেবল একটি অপারেটিং সিস্টেমের খুব ছোট আকারের প্রয়োজন হয় অতএব এম্বেড করা অনেকগুলি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ভার্চুয়াল মেমরি এবং মেমরি সুরক্ষা সিস্টেমগুলিকে সমর্থন করে না নন এমবেডেড অ্যাপ্লিকেশন বা কোনও এম্বেডেড থাকা অ্যাপ্লিকেশন ভাল একটি অপারেটিং সিস্টেমটি বহন করতে পারে এখানে আমাদের মূল ফোকাসটি হল এমন কিছু করা যাতে সবচেয়ে খারাপ ক্ষেত্রে মেমরি ব্যাবহারের সময়টি বেশি করে না বাড়ানো হয় অন্যথায় মেমরি ব্যাবহারের ক্ষেত্রে জিটার দেখা দিতে পারে মেমরি ব্যাবহারের জিটার দ্বারা ডেটা কখনও কখনও খুব দ্রুত পাওয়া যায় এবং কখনও কখনও যথেষ্ট বিলম্ব হতে পারে ব্যবহারের সময়ের পরিবর্তনের বিষয়টি ভার্চুয়াল মেমরি অপারেটিং সিস্টেমে জিটার নামে অভিহিত হয় পেজটি যদি মেমরিতে বা ক্যাশে অবস্থিত হয় তবে ব্যাবহারের সময়টি খুব দ্রুত হয় এবং প্রসেসরের মাধ্যমে ডেটা খুব দ্রুত পাওয়া যায় তবে যদি পেজটি মেমোরিতে উপলব্ধ না হয় এবং পেজটিতে ত্রুটি দেখা দেয় তবে হার্ড ডিস্কটি ব্যাবহার করা দরকার এবং ব্যাবহারের সময়টি মূল মেমরিতে যখন পাওয়া যায় তখন এটি আগের চেয়ে কয়েকগুণ বড় হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে মূল সমস্যা হল এই জাতীয় মেমরি ব্যাবহারের সময়গুলি রোধ করার জন্য কিছু করা অন্যথায় এটি তাদের সময়সীমা শেষ হয়ে যায় ভার্চুয়াল মেমরিটি গড়ে মেমরি অ্যাক্সেসের সময়কে হ্রাস করতে সহায়তা করে তারপরে সবচেয়ে খারাপ ক্ষেত্রে মেমরি ব্যাবহারের সময়টি হ্রাস পায় কারণ যদি পেজটিতে কোনও মেমরিতে উপলব্ধ না হয় তবে পেজ ত্রুটি দেখা দেয় তারপরে এটি হার্ড ডিস্ক এবং পেজ ত্রুটিগুলি বিলম্বিত হতে পারে তবে ভার্চুয়াল মেমরিটিতে অস্পষ্ট মেমরি সুরক্ষাও রয়েছে ভার্চুয়াল মেমরি সিস্টেমটি মেমরি সুরক্ষার বৈশিষ্ট্যটিকে সমর্থন করে প্রতিটি কাজ মেমরির সেই অংশগুলিকে ব্যবহার করতে পারে যার জন্য এটির অধিকার আছে এটি সত্যিই পুরো মেমরির জায়গা ব্যবহার করতে পারে না যা কম্পিউটারে থাকা সমস্ত ডেটা এবং এটি মেমরি সুরক্ষা বৈশিষ্ট্য হিসাবে পরিচিত কোনও কারণে ভার্চুয়াল মেমরি সাহায্য নাও করতে পারে কারণ অপারেটিং সিস্টেমটি একটি ছোট এমবেডেড সিস্টেম হওয়া দরকার এবং আমরা ভার্চুয়াল মেমরি সিস্টেমকে সত্যিকার অর্থে সমর্থন করতে পারি না মেমরি সুরক্ষা একটি ইস্যুতে পরিণত হয় কারণ এটি ছাড়াই যদি অপারেটিং সিস্টেমের কোডে কোনও ত্রুটি থাকে তবে এটি ডিবাগ করা খুব কঠিন হয়ে যায় যখন কোনও মেমরি সুরক্ষা না করা থাকে এবং অপারেটিং সিস্টেমের কোডটি বেশি লেখা হয় তখন এটি ক্র্যাশ হয়ে যায় এটি ঠিক কোথায় ওভাররাইট করা হচ্ছে তা আমরা খুঁজে বের করতে পারি না কোনও ভার্চুয়াল মেমরির সমর্থন ছাড়া মেমরি ভাগ করা একটি সমস্যার সৃষ্টি করে স্বাভাবিকভাবেই রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলির ভার্চুয়াল মেমরির সাহায্য সম্পর্কে প্রশ্ন ওঠে যখন আমাদের ভারসাম্যগুলি মেটাতে বা রিয়েল টাইম টাস্কগুলির বড় মাপের মেমরির চাহিদা মেটাতে বা বড় ডেটার প্রয়োজন হয় তখন আমাদের ভার্চুয়াল মেমরি সিস্টেমের প্রয়োজন হয় কার্যগুলিতে বেশি ডেটার প্রয়োজন হয় বা কোডটিতে উল্লেখযোগ্য ভাবে থাকে এছাড়াও আমাদের সিস্টেমে টেক্সট সম্পাদক ইমেল ক্লায়েন্ট ওয়েব ব্রাউজার ইত্যাদির জন্য নন রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলি চালনা করা প্রয়োজন সেক্ষেত্রে ভার্চুয়াল মেমরির সমর্থন করা প্রয়োজন হয়ে পড়ে মেমরি সুরক্ষায় প্রতিটি টাস্কের নিজস্ব স্পেস থাকে কোনও কাজ অন্য কোনও কাজের স্পেস ব্যবহার করতে পারে না যা মেমরি সুরক্ষা ব্যবস্থা দ্বারা নিশ্চিত করা হয় যখন আমাদের মেমরির সুরক্ষা নেই তখন সমস্ত কাজ একই জায়গায় কাজ করে একটি স্পেসের সুবিধাটি হল এটি দক্ষ এবং সুরক্ষা এর জন্য কোনও তদন্ত প্রয়োজন নেই সুরক্ষা নিশ্চিত করার জন্য এটি মেমরির উপরেও সংরক্ষণ করা হয় সুতরাং কলগুলি হালকা ওজনের হয়ে যায় যা দক্ষ এবং এটির জন্য কম মেমরিও দরকার মেমরি সুরক্ষা খুব ছোট এম্বেড থাকা অ্যাপ্লিকেশনগুলির জন্যই সম্পন্ন করা যেতে পারে যার জন্য কেবল এক বা দুটি ছোট কার্য প্রয়োজন হয় প্রোগ্রামার এটি সহজেই পরিচালনা করতে পারে তবে মেমরির সুরক্ষা এটি দিয়ে শেষ করা যেতে পারে অ্যাপ্লিকেশনগুলির সুরক্ষার জন্য মেমরি ছাড়া কাজ করা খুব কঠিন হয়ে যায় সুতরাং কেবলমাত্র একটি ছোট মেমোরি এবং অল্প সংখ্যক টাস্ক সহ খুব ছোট এম্বেড অ্যাপ্লিকেশনগুলির জন্য সুরক্ষাটি মেমরির ওভারহেডের অগ্রহণযোগ্য হয়ে যায় প্রোগ্রামার সহজেই মেমরির সুরক্ষা ছাড়াই অ্যাপ্লিকেশনটি প্রোগ্রাম করতে পারে তবে মেমরির সুরক্ষা ছাড়াই বৃহত্তর প্রয়োগের জন্য প্রোগ্রামটির ব্যয় বৃদ্ধি পায় কারণ ডিবাগিং খুব শক্ত হয়ে যায় একটি কাজ ডেটা বা অন্য কোনও কার্যের কোডটিকে ওভাররাইট করতে পারে শুধু তাই নয় রক্ষণাবেক্ষণের ব্যয়ও বৃদ্ধি পায় এবং পরে যদি আমরা কিছু পরিবর্তন করতে চাই তবে অ্যাপ্লিকেশন পরিবর্তন করা খুব কঠিন হয়ে যায় যদি ভার্চুয়াল মেমরিটি একটি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম দ্বারা সমর্থিত হয় তবে আমাদের মেমরি লকিং বৈশিষ্ট্যটি জানা দরকার মেমরি লকিং বৈশিষ্ট্যে প্রোগ্রামার একটি মেমরি পেজ লক করতে পারে এটি পেজটি মেমরি থেকে হার্ড ডিস্কে সরে যেতে বাধা দেয় এবং সেইজন্য মেমরি ব্যাবহারের জিটারটি হ্রাস করে মেমরি লকিং সাহায্যের অভাবে ক্রিটিকাল কাজটি বৃহৎ মেমরি ব্যাবহারের জিটারে ভুগতে পারে সুতরাং কার্য নির্ধারণের কাজটি অত্যন্ত রক্ষণশীল হতে হবে তবে এখনও এই মেমরি ব্যাবহারের জিটারের কারণে কার্যগুলি তাদের সময়সীমাটি মিস করতে পারে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলিকে অ্যাসিঙ্ক্রোনাস IO সমর্থন করা দরকার অপারেটিং সিস্টেমের প্রথাগত IO সিঙ্ক্রোনাস ভাবে থাকে এটি ফলাফলের জন্য অপেক্ষা করতে থাকে এমন একটি প্রক্রিয়া অবরুদ্ধ করে উদাহরণস্বরূপ আমরা একটি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন লক্ষ্য করছি ফাইলটি সংরক্ষণ করার সময় আমরা যা কিছু করতে পারি তার কারণ হল এটি একটি সিঙ্ক্রোনাস কল তবে যদি আমাদের একটি সেভ কমান্ড দেওয়া হয় এবং একই সাথে আমরা সম্পাদনা এবং অন্যান্য ক্রিয়াকলাপগুলি করতে সক্ষম হয়ে থাকি তবে এটি একটি অ্যাসিঙ্ক্রোনাস IO যাকে নন ব্লকিং IO হিসাবেও ডাকা হয় আমরা IO শুরু করতে পারি এবং তারপরে অপারেশন চালিয়ে যেতে পারি যেমন অ্যাসিঙ্ক্রোনাস IO পড়া aioread এবং অ্যাসিঙ্ক্রোনাস IO লিখতে aio−write কল করতে পারি এগুলি একটি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম দ্বারা সমর্থিত হওয়া প্রয়োজন কারণ IO সাধারণত ধীরে হয় এবং যদি কোনও কার্য প্রক্রিয়া IO এর কারণে অবরুদ্ধ করতে হয় তবে এটি তার সময়সীমাটি মিস করতে পারে রিয়েল টাইম প্রোগ্রাম করা খুব কঠিন হয়ে যায় অ্যাসিঙ্ক্রোনাস IO সমর্থন ছাড়া এছাড়াও যদি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এম্বেড থাকা সিস্টেমগুলির জন্য ব্যবহার করতে হয় তবে অপারেটিং সিস্টেমগুলির আকার খুব ছোট হওয়া দরকার হয় এম্বেড থাকা অ্যাপ্লিকেশনগুলির জন্য প্রয়োজনীয় অন্যান্য বৈশিষ্ট্যটি হল এটি শক্তি সঞ্চয় করে লোড বেশি না থাকাকালীন প্রসেসর দ্বারা চালিত শক্তি সঞ্চয় করার জন্য অপারেটিং সিস্টেমের দায়িত্ব নেওয়া উচিত এবং যখন লোড বেশি না থাকে তখন প্রসেসরের অংশটি স্যুইচ অফ করে এইভাবে শক্তি সংরক্ষণ করা হয় এই বক্তৃতায় আমরা এমন বৈশিষ্ট্যগুলি দেখলাম যা নন রিয়েল টাইম অপারেটিং সিস্টেম থেকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমকে পৃথক করে আমরা প্রায় এক ডজন বৈশিষ্ট্য চিহ্নিত করেছি যা একটি অপারেটিং সিস্টেমকে সঠিক কিনা বলার জন্য সমর্থন করে বিষয়গুলি পরিষ্কার করার জন্য এবং এই দিকগুলির গভীরতা পেতে আমরা যদি প্রথাগত ইউনিক্সকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করি তবে যে সমস্যাগুলি হতে পারে সেগুলি বিবেচনা করব এই সমস্যার উত্সটি আলোচনা করা হবে কারণ আমরা এই সমস্যাগুলি ভালভাবে না জানলে আমরা একটি রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের বিকাশ করতে পারি না আমরা যদি ইউনিক্সকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করতে চাই তবে অনেকগুলি সমস্যা দেখা দেবে যে সমস্ত সমস্যাগুলি রিয়েল টাইম অপারেটিং সিস্টেমকে সমর্থন করে তা এই বক্তৃতায় আমরা সনাক্ত করেছি এইগুলি ইউনিক্স দ্বারা সমর্থনযোগ্য নয় তবে ইউনিক্স অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের কোড চলাকালীন দুটি সমস্যা হল প্রথমে নন প্রিএম্পটেবিল কার্নেল এবং দ্বিতীয়ত গতিশীল অগ্রাধিকার স্তর

এমনকি যদি প্রোগ্রামার কোনও কার্যকে অগ্রাধিকার দেয় তবে অপারেটিং সিস্টেম প্রতিটি স্লাইসের শেষে এটিকে স্থানান্তরিত করে চলে আমরা আলোচনা করেছি যে কেন একটি প্রথাগত অপারেটিং সিস্টেমকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা যায় না সেই কারণগুলির মধ্যেও সমস্যাগুলি প্রথমে প্রথাগত অপারেটিং সিস্টেমের সাথে বিদ্যমান হয় এবং তা বোঝার জন্য আমরা গুরুত্বপূর্ণ সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছি এটির সাথে এই বক্তৃতাটি শেষ করা হবে এবং আমরা পরবর্তী বক্তৃতায় এই পয়েন্টটি থেকে চালিয়ে যাব